আজ আমরা আমাদের আলোচনা স্থানান্তর করতে চলেছি একটু খেয়াল করলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি এসো আমরা এখন পর্যন্ত যা করেছি তার একটি দ্রুত সংক্ষিপ্ত বিবরণ করি আমরা স্টেট স্পেস অনুসন্ধান দিয়ে শুরু করেছি এবং তারপরে আমরা হিউরিস্টিক অনুসন্ধানে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা অপ্টিমাইজেশানে গিয়েছিলাম এখানে আমাদের পরিকল্পনা ছিল অপ্টিমাইজেশানের ধারণাটি এসেছিল কারণ আমরা বলেছিলাম যে লক্ষ্যের অবস্থা খোঁজার পরিবর্তে আমরা মূল্যায়ন ফাংশনের হিউরিস্টিক মান বা বস্তুনিষ্ঠ ফাংশনকে অপ্টিমাইজ করার চেষ্টা করব যেমনটি হতে পারে হিউরিস্টিক ব্যবহার করার উদ্দ্যেশ ছিল দ্রুত সমাধান খুঁজে বের করা কারণ আমরা আবিষ্কার করেছি যে অনুসন্ধানের স্থানগুলি দ্রুতগতিতে বাড়তে থাকে আমরা একটি ফাংশন বা কিছু ধরণের হিউরিস্টিক জ্ঞান খুঁজছিলাম যা ডোমেন থেকে আসে যা অনুসন্ধানকে সমাধানের দিকে পরিচালিত করবে এবং অন্য দিকে নিয়ে যাবে না এই আশায় যে আমরা এটি দ্রুত খুঁজে পাবো মূলত কারণ আমরা এক্সপোনেনশিয়াল সময় ধরে ব্যাপারটা চালাতে চাই না আজ আমরা ফোকাস স্থানান্তরিত করে এবং অন্যান্য বিষয়গুলি দেখতে চাই সুতরাং একবার তুমি একটি সমাধান খুঁজে পেলে ধরা যাক তুমি কোনো একটি ডোমেনে সমস্যার সমাধান করছো বা ধরা যাক এটি একটি লজিস্টিক ডোমেন বা তুমি একটি কুরিয়ার কোম্পানি চালাচ্ছো এবং পার্সেল সংগ্রহ এবং পার্সেল বিতরণ করার জন্য তোমাকে সমস্ত জায়গায় লোক পাঠাতে হবে তুমি যে সমাধানটি খুঁজে পাও তা কার্যকর করতে হবে এবং অবশ্যই এর সাথে সম্পর্কিত কিছু খরচ রয়েছে আজ আমরা সমাধানগুলি খোঁজার দিকে ফোকাস করবো যেগুলির একটি সর্বোত্তম বা সর্বনিম্ন মূল্য সমাধান রয়েছে যেটা অনেক ডোমেনে বেশ সংকটপূর্ণ একটি চরম উদাহরণ নিয়ে দেখা যাক যদি এখন থেকে 10 বছর পরে তুমি একটি কোম্পানি শুরু করছো যেখানে তুমি মঙ্গল গ্রহে একটি উপনিবেশ স্থাপন করতে চলেছো তাহলে তুমি কল্পনা করতে পারো যে প্রতিটি ভ্রমণের খরচ উল্লেখযোগ্য হতে চলেছে এবং তুমি একটি সমাধান পেতে চাও যেখানে ভ্রমনের সংখ্যা হবে সর্বনিম্ন সুতরাং হতে পারে পথে তুমি চাঁদে থামবে বা এরকম কিছু হবে বা আরও পৃথিবীর দিকে নেমে আসবে তুমি যদি ভ্রাম্যমাণ বিক্রয়কর্মীর মতো ভ্রমণ করো কয়েকটি শহরের মধ্য দিয়ে যাও তুমি তোমার ভ্রমণের খরচ অপ্টিমাইজ করতে চাইতে পারো অথবা তুমি যদি কিছু যানবাহন ব্যবহার করো ধরা যাক তোমার কাজের কারণে একটি শহরে প্রতিদিন যদি না তুমি সরকারের একজন রাজনীতিবিদ বা সরকারের একজন আমলা না হও যারা আপাতদৃষ্টিতে সীমাহীন জ্বালানি সরবরাহ পেয়ে থাকেন তা নাহলে তুমি জ্বালানীর খরচ সম্পর্কে চিন্তিত হবে এবং তুমি সমাধান খুঁজতে চাইবে যা সর্বোত্তম হতে হবে সুতরাং আমাদের ফোকাস এখন সর্বোত্তম সমাধান খোঁজার দিকে যাচ্ছে অবশ্যই কেউ জিজ্ঞাসা করতে পারে যে আমরা এতদিন যে অপ্টিমাইজেশনটি অধ্যয়ন করছি তার থেকে এটি কীভাবে আলাদা কারণ উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম যে আমরা টিএসপি সমাধান করতে চাই যখন আমরা অপ্টিমাইজেশনের উদাহরণ দেখছিলাম সুতরাং এটি সত্যিই আলাদা নয় এটি একই প্রক্রিয়া এটা ঠিক যে আমি অনুপ্রেরণা সম্পর্কে পরিষ্কার হতে চাই এর আগে আমরা হিউরিস্টিক ফাংশনের ধারণা তৈরি করার এই প্রক্রিয়াটির জন্য গিয়েছিলাম এবং এর জন্য সর্বোত্তম সমাধান খুঁজে বের করার চেষ্টা করেছিলাম বা হিউরিস্টিক ফাংশনের জন্য সর্বোত্তম মান খুঁজে বের করার চেষ্টা করেছিলাম এই প্রক্রিয়ায় আমরা একরকম অপ্টিমাইজেশানে বিস্মিত হয়েছি যেটাতে আমরা এখানে আগ্রহী কিন্তু আমরা কখনই সমাধানগুলির দিকে তাকাইনি যা সর্বোত্তমতার গ্যারান্টি দেয় আমরা শুধুমাত্র সিমুলেটেড আনহিলিং এবং জেনেটিক অ্যালগরিদম এবং কলোনি অপ্টিমাইজেশানের মতো এলোমেলো পদ্ধতিগুলি দেখেছি যেগুলির বেশিরভাগ সময় কাজ করার সম্ভাবনা থাকে কিন্তু এরা সর্বোত্তম সমাধানের গ্যারান্টি দেয় না সুতরাং আমরা এখন যা করতে চাই তা হল পদ্ধতি নির্ধারক পদ্ধতি যা সর্বোত্তম সমাধানের গ্যারান্টি দেবে সুতরাং এইগুলি হলো সমস্যা সমাধানের দুটি ভিন্ন দিক এখানে আসল ব্যাপারটি হলো সমস্যাটি সমাধান করতে তুমি কতক্ষণ সময় নাও হিউরিস্টিক ফাংশন সেই প্রক্রিয়াটিকে গতিশীল করার জন্য তৈরি করা হয়েছে দ্বিতীয় দিকটি হল তুমি কিভাবে ভাল সমাধান খুঁজে পাও এবং সেই দিকটিই আমরা আজকে ফোকাস করতে যাচ্ছি কিভাবে সর্বোত্তম খোঁজা যায় কিভাবে সর্বোত্তম সমাধান খুঁজে পাওয়া যায় এখনও পর্যন্ত সমাধান খোঁজার প্রক্রিয়ায় আমাদের খরচের কোনো ধারণা ছিল না এবং যখনই আমরা সমাধানের গুণমানের কথা বলেছি আমরা ধাপের সংখ্যা বা সমাধানের দৈর্ঘ্য বলেছি সুতরাং এখন এসো আমরা মূল্য কত দেখে নেই যার অর্থ আমরা অনুসন্ধানের স্থানের প্রতিটি প্রান্তের জন্য একটি ওজন প্রবর্তন করব এবং তারপরে আমরা সমাধানগুলি খুঁজতে চাই যেগুলি সর্বোত্তম খরচ সুতরাং এটি সবচেয়ে সংক্ষিপ্ত পথ খুঁজে পাওয়ার মতো এবং এটি এই সমস্ত সমস্যার একটি বিমূর্ততা যা আমরা দেখছি একটি গ্রাফে সংক্ষিপ্ততম পথ সন্ধান করার চেষ্টা করছি এসো আমরা একটি ছোট গ্রাফ উদাহরণ দিয়ে শুরু করি আমরা যে অ্যালগরিদম সেটটি দেখছি তা বোঝাতে চেষ্টা করি সুতরাং ধরে নেওয়া যাক এটি একটি স্টার্ট নোড এবং তারপরে তুমি A নামক কিছু নোডে চলে যাও সেই নোডে যাওয়ার মূল্য 4 অথবা তুমি B এ যেতে পারো b এ যাওয়ার মূল্য 5 এবং মূল্য এই প্রান্তের ধরে নেই 3 তারপর তোমার কাছে আরও কয়েকটি নোড আছে C D E এগুলোর কিছু মূল্য দেওয়া যাক সুতরাং ধরা যাক এটি 6 এবং আমরা বলি এটি হলো 8 এবং আমরা বলি এটি 4 এবং আমরা বলি এটিও 4 ধরে নেওয়া যাক এটি একটি ব্যয়বহুল প্রান্ত যার মূল্য 15 এবং এটি হল 2 ধরা যাক এটি গোল নোড যেখানে তুমি পৌঁছাতে চাও এবং এখান থেকে গোল নোডে যাওয়ার মূল্য হল 2 ধরে নেই আরও কিছু প্রান্ত আছে যা আমি আঁকছি না কারণ আমরা চাই না একটি বিশাল মাপের সার্চ এর জায়গা তৈরী হোক ধরে নিচ্ছি এটি একটি উদাহরণ তুমি S থেকে শুরু করতে চাও এবং তুমি G এর পথটি খুঁজে পেতে চাও যেটা আসলে সবচেয়ে ছোট পথ সুতরাং আমরা যে সাধারণ অ্যালগরিদম অনুসরণ করব তা নিম্নরূপে দেখানো হতে পারে যেটি সর্বনিম্ন খরচকে পরিমার্জিত বা প্রসারিত করে এবং আমি অবশ্যই ন্যূনতম আনুমানিক খরচের উপর জোর দেবো কারণ আমরা প্রকৃত খরচ জানি না সুতরাং প্রধান সমস্যা সমাধানের পদক্ষেপ যা মূলত আমরা আগে যা করছিলাম তার অনুরূপ আমাদের একটি মুভ জেন ফাংশন রয়েছে যা উত্তরসূরি তৈরি করে এবং তোমাকে তাদের মধ্যে থেকে একটি বেছে নিতে হবে ইত্যাদি কিন্তু আমরা এখন এটিকে দেখতে পারি একটু বেশি বিমূর্তভাবে এই অর্থে যে আমরা সম্ভাব্য সমাধানের জায়গায় কাজ করছি আমাদের কাছে সব সমাধান নেই আমরা তাদের কিছু আংশিকভাবে সংজ্ঞায়িত অপরিহার্যভাবে প্রতিটি আংশিক সমাধান সঙ্গে আমাদের একটি আনুমানিক খরচ আছে আমরা যখন আনুমানিক খরচ বলি তখন আমরা সেগুলিকে বোঝাই মোট সমাধানের খরচের অনুমান যদি এটি সম্পূর্ণরূপে পরিমার্জিত হয় সুতরাং আমরা একটি শব্দ ব্যবহার করব রিফাইন বলতে চাই যে যদি আমাদের একটি আংশিক সমাধান থাকে এবং সেই সমাধান সম্পর্কে আমাদের কাছে আরও কিছু তথ্য ছিল উদাহরণস্বরূপ তুমি যদি একটি টিএসপি সমাধান করো যদি তুমি পাঁচটি প্রান্ত নিয়ে থাকো এবং যদি তোমার আরও একটি ষষ্ঠ প্রান্ত থাকে তবে এটি একটু বেশি পরিশোধিত সুতরাং প্রক্রিয়া চলাকালীন তুমি আংশিক সমাধানগুলিকে পরিশোধন করতে থাকো যতক্ষণ না তোমার একটি সম্পূর্ণ সমাধান না হয় এবং তারপরে তুমি থামবে আমরা যে অ্যালগরিদম ব্যবহার করব তা হল ন্যূনতম আনুমানিক মূল্য আংশিক সমাধান প্রসারিত করণ যতক্ষণ না এই ধরনের একটি সমাধান সম্পূর্ণরূপে পরিমার্জিত হয় কারণ শেষ পর্যন্ত আমরা একটি সমাধান সম্পূর্ণ সমাধানে আগ্রহী সুতরাং প্রকৃতপক্ষে আমি এই দ্বারা আমি কী বোঝাতে চাইছি তা স্পষ্ট করতে হবে যতক্ষণ না এবং আমরা দেখতে পাব যে যখন উদাহরণটি বেরিয়ে আসবে সর্বনিম্ন খরচ সমাধান সম্পূর্ণরূপে পরিশোধিত না হওয়া পর্যন্ত আমি সেটা না লিখে শুধু লিখেছি যতক্ষণ না সমাধান কিন্তু তোমাকে অবশ্যই এটি পড়তে হবে এরকম ভাবে একটি ন্যূনতম খরচ সমাধান সম্পূর্ণরূপে পরিশোধিত হয় শুধু এই পরিস্থিতিটি কল্পনা করো যেখানে তোমার কাছে কিছু আংশিক সমাধান আছে এবং কিছু অন্তত একটি সম্পূর্ণ পরিশোধিত সমাধান বা একাধিক সম্পূর্ণ পরিশ্রুত সমাধান এবং তুমি তাদের জন্য আনুমানিক খরচ করেছো এখন সম্পূর্ণরূপে পরিমার্জিত সমাধানের জন্য অনুমানের কোন ধারণা নেই তুমি আসলে প্রকৃত খরচ যেন যেখানে শুধুমাত্র আংশিক সমাধানের জন্য তোমাকে খরচ অনুমান করতে হবে এখন যদি একটি সম্পূর্ণ পরিমার্জিত সমাধানের দাম সর্বনিম্ন হয় তাহলে আমরা বলব আমরা শেষ করতে পারি এটাই হলো প্রাথমিক ধারণা আমরা এই বিষয়ে আলোচনা করব কখন এই ধারণাটি দৃষ্টান্তমূলক হয় অথবা যখন এই ধারণা তৈরী হয় তখন তুমি সংক্ষিপ্ত সমাধান নিশ্চিত পাবে এটি সেই লুপ যা আমরা পরবর্তী কয়েকটি ক্লাসে পরিচালনা করব এটা ঠিক যে আংশিক সমাধান সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তিত হতে পারে যেমন তুমি তাহলে একটু এগিয়ে যাও সুতরাং এসো স্টেট স্পেস সম্ভাব্যতা থেকে এটিকে দেখি যেমনটি আমরা আগে করেছি যখন আমি এই অ্যালগরিদমের দিকে তাকাই তখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে ডিজিকিস্ট্রার অ্যালগরিদমের Dijikistra's algorithm সাথে মিল রয়েছে তাই আমি মনে করি যে সবাই ডিজিকিস্ট্রার শর্টআর স্পার্ক অ্যালগরিদমের Dijikistra's shorter spark algorithm সাথে পরিচিত যা একটি একক উত্স নিয়ে কাজ করে এবং গ্রাফের বাকি অংশে ছোট স্পার্ক খুঁজে পায় সুতরাং আমরা কিছু অর্থে সেই অ্যালগরিদমটি অনুকরণ করতে যাচ্ছি তবে আমাদের লক্ষ্য সমস্ত নোডের সমাধান খুঁজে পাওয়া নয় কিন্তু আমাদের অবশ্যই অনুরূপ কিছু করতে হবে আমরা যে অ্যালগরিদমটি দেখছি তাকে ব্রাঞ্চ এবং বাউন্ড বলা হয় ব্রাঞ্চিং দ্বারা আমরা এই পরিশোধন বা প্রসারণের প্রক্রিয়াটিকে বোঝায় এবং বাউন্ডিং করার দ্বারা আমরা কিছু সমাধানকে বাদ দেয়া বোঝাই সুতরাং মনে রাখবে যে আমি কি বলেছিলাম যে বিন্দুতে যা আমরা বাদ দেই আমরা কিছু সমাধান নিয়ে মাথা ঘামাব না যেগুলি সম্পূর্ণরূপে পরিমার্জিত নয় কারণ আমরা সেগুলিকে বাদ দিতে সক্ষম হবো তারা কিছু সীমা ছাড়িয়ে গেছে যেগুলির সাথে আমরা কাজ করছি এবং আমাদের সেগুলিকে আর পরিমার্জিত করার দরকার নেই । সুতরাং এই সাধারণ ধারণাটিকে ব্রাঞ্চ এবং বাউন্ড বলা হয় সুতরাং এসো প্রথমে এই গ্রাফে এই অ্যালগরিদমটি অনুকরণ করি সুতরাং তুমি একটি সার্চ নোড দিয়ে শুরু করো এবং এটি অনেকটা অন্যান্য অ্যালগরিদমের মতো যা আমরা দেখেছি আমরা এই ক্ষেত্রে তার সন্তানদের তৈরি করি A এবং B এই উদ্দীপনায় আমরা অনুমান করব যে আমরা সদৃশগুলিকে সরাতে যাচ্ছি না কারণ এটি সম্ভব যে আমরা পরে একটি প্রদত্ত নোডের জন্য একটি ছোট পথ খুঁজে পেতে পারি সুতরাং আমরা বলতে চাই না তুমি যদি সেই নোডটি দেখে থাকো তবে এটি আবার তৈরি করবে না সুতরাং তুমি বলতে পারো এটি পথের উপর অনুসন্ধান করছে এটি বলার পরিবর্তে যে আমরা একটি নোড পরিদর্শন করছি উদাহরণস্বরূপ D বা C আমরা বলব আমরা উৎস থেকে D বা উত্স থেকে E পর্যন্ত একটি পথ পরিদর্শন করছি এবং আমরা বিভিন্ন সম্ভাব্য পথের দিকে তাকিয়ে আছি সুতরাং যদি একটি পথ S A D থাকে তাহলে এটি অন্য পথ থেকে ভিন্ন প্রার্থী যা মূলত S B D সুতরাং আমরা তাদের আলাদা হিসাবে বিবেচনা করব এ পর্যন্ত আমরা বলছি আগে D তে এসে থাকলে বিরক্ত হবে না তোমার কাছে আগেই আছে সুতরাং এটি খোলা অবস্থায় রাখবে না এটাই তুমি ঠিক বলতে চাইছো এখন এখানে s এর মূল্য হল 0 এই পথের খরচ হল 4 এবং এই পথের খরচ হল 5 তাহলে এগুলোই হলো প্রান্তগুলির খরচ অ্যালগরিদম টা সহজ পরিমার্জিত বা সর্বনিম্ন আনুমানিক খরচ আংশিক সমাধান প্রসারিত করতে হবে তাই এটা না বলে আমরা সম্পূর্ণ আংশিক সমাধানের খরচ এবং সম্পূর্ণ আংশিক সমাধানের আনুমানিক মান নিচ্ছি আমরা আমাদের জানা খরচ নিয়ে কাজ করবো যা মূলত A পর্যন্ত খরচ সুতরাং যতদূর আমরা জানি আমাদের এখানে দুটি আংশিক সমাধান রয়েছে একজন যায় ধরা যাক S থেকে A অব্দি যায় অন্যটি ধরে নেই S থেকে B যায় এটির মূল্য 4 এবং এটির মূল্য 5 এবং আমরা বলবো যে এটি S এর থেকে ভাল সুতরাং আমাদের কোন দিকনির্দেশনা নেই সুতরাং এটি একটি সহজ প্রক্রিয়া আমরা অনুসরণ করব আমরা বলতে পারি যে এটি পরিদর্শন করা হয়েছে ডিজিকিস্ট্রার অ্যালগরিদমের ক্ষেত্রে তুমি এরকম কিছু করবে আমি সমান্তরালভাবে দুটি অ্যালগরিদম করব ডিজিকিস্ট্রার এর অ্যালগরিদমে তুমি S এর দাম 0 থেকে শুরু করবে এবং অন্য সব কিছুর দাম অসীম হবে এবং এটাও হতে পারে অ্যালগরিদমের কিছু সংস্করণে অ্যালগরিদমের কিছু বিবরণেতুমি এগুলোকে সাদা রঙ করবে এবং তুমি এটিকে রঙ করবে বা শুরু করার জন্য সবকিছু সাদা রঙ করো যা তাদের খোলা রাখার মতো বা এরকম কিছু সেখান থেকে একটি নোড বেছে নাও সুতরাং বাকি অ্যালগরিদমে শিথিলকরণের একটি পর্যায় রয়েছে যেটা বলে যে তুমি একবার এই নোডটি শিথিল করলে বা একবার তুমি এই নোড S পরিদর্শন করলে তুমি এর বাইরে যাওয়া সমস্ত প্রান্তগুলি শিথিল করে দাও যার অর্থ এই মুম্যটি মূলত অসীম ছিল এবং এখন এটা কমে 4 করা হয়েছে কারণ আমরা জানি যে তুমি S থেকে A পর্যন্ত 4 পেতে পারো তাই আমরা এই খরচটিকে 4 এ সংশোধন করি এবং এই খরচটিকে 5 এ সংশোধন করি আমরা এখানে যা করছি ডিজিকিস্ট্রার অ্যালগরিদম ছাড়া তুমি গ্রাফে নিজেই তা করবে তারপর তুমি সর্বনিম্ন মূল্যের নোট বাছাই করবে সুতরাং ডিজিকিস্ট্রারও এটিকে বেছে নেবে এবং এটিকে কালো রঙ করবে এটা উদাহরণস্বরূপ বলা যায় তারপরে এই তিনটি প্রান্ত শিথিল করবে যা আমিও এখানে বলছি আমরা এই তিনটি প্রান্ত তৈরি করবো সুতরাং আঁকার সময় একটি সরলীকরণ অনুমান হলো যে আমরা এটাকে এইভাবে করবো আমরা পেছনে ফিরে যাব না আমরা এখানে লুপগুলিকে অনুমতি দেব না কারণ আমরা জানি যে লুপগুলি শুধুমাত্র খরচ বাড়াতে চলেছে । সুতরাং যদি আমি পেছনে ফিরে যাই S থেকে A এবং A থেকে S তে যাই এটি কোনোভাবেই আমাকে সাহায্য করবে না এখানে ধরে নিচ্ছি যে আমরা ডিজিকিস্ট্রার মতো কাজ করছি এখানে সব খরচ ইতিবাচক এখানে সর্বনিম্ন মূল্যের নোড S A বেছে নিলাম ধরে নিচ্ছি এটিও আমি এখানে কালো রঙ করছি ডিজিকিস্ট্রাও এটিকে কালো রঙ করবে এবং এটির দিকে একটি নির্দেশক থাকবে তারপর ডিজিকিস্ত্রা এটিকে কালো রঙ করবে এবং চেষ্টা করবে যখন তুমি এই প্রান্তটি শিথিল করবে তখন তুমি দেখতে পাবে যে 4 যোগ 3 7 হবে সুতরাং এটি এমনই থেকে যায় যেখানে এটি 8 হয়ে যায় তীর যুক্ত অংশটি এখানে আছে এটি 19 হয়ে যাবে এবং এখানে একটি তীর এখানে আসে সুতরাং নোডের সাথে সম্পর্কিত এই খরচগুলি রয়েছে যা আমি ওখানে লিখছি না সেটা আমি এখানে লিখছি A থেকে তুমি B তে যেতে পারো অথবা তুমি D তে বা তুমি E তে যেতে পারো এবং খরচগুলি যেমন আমরা বলেছি এর জন্য 19 D হল এখানে 12 এবং B হল 5 সুতরাং হিউরিস্টিক অনুসন্ধানে আমরা যা করছিলাম তার অনুরূপ সর্বদা সর্বনিম্ন মূল্যের নোড বেছে নিতে হবে আপনি যখন হিউরিস্টিক অনুসন্ধান করছেন তখন এটি সর্বনিম্ন হিউরিস্টিক মান হিসেবে ব্যবহৃত হত নোট করুন এখানে এটি সর্বনিম্ন পরিচিত আংশিক সমাধান খরচ সুতরাং এই দুঃখিত এটি 5 নয় এটি হল 7 S থেকে A থেকে B পর্যন্ত তারপর আপনি যদি এভাবে আসেন তাহলে এটি 7 মূলত তারপর তুমি এই B বাছাই করো এবং B থেকে তুমি C তে যেতে পারো অথবা তুমি A তে যেতে পারো অথবা তুমি D তে যেতে পারো তুমি যদি C তে যাও তাহলে তোমার খরচ হবে 9 তুমি যদি A তে যাও তাহলে তোমার খরচ হবে 8 তুমি যদি D তে যাও তাহলে খরচ হবে 11 সুতরাং এই প্রক্রিয়াটি চলতেই থাকে বাকি আরও কয়েক রাউন্ড এবং তারপর আমরা থামব এখন সর্বনিম্ন নোড হল B তাহলে এভাবেই আমরা এটি করি যেমন আমি বলেছি আমরা লুপ এর অনুমতি দেবো না সুতরাং আমরা A বা B থেকে B কে অনুমতি দেব না কারণ A বা b এখানে পথের মধ্যে রয়েছে সুতরাং তুমি যা করতে পারো তা হলো C বা D তে যাও C D সুতরাং 7 যোগ 4 এটি হল 11 এবং 7 যোগ 6 হল 13 তাহলে তুমি দেখতে পাচ্ছ আমরা D এর দুটি পথ খুঁজে পেয়েছি একটি পথের মূল্য 11 যেটি S থেকে B থেকে D পর্যন্ত যায় যার মূল্য 11 অন্যটি S থেকে A থেকে B থেকে D পর্যন্ত যার দাম 13 বলে রাখি এখানে আরেকটা প্রান্ত আছে যেটা আগে আঁকেনি আঁকতে ভুলে গেছি ধরা যাক এটাতে 6 7 ইউনিট খরচ হয় এখন এটি হল A হল সর্বনিম্ন নোড যা আমি প্রসারিত করতে পারি A থেকে আমি যেতে পারি আমি এখানে S অব্দি যেতে পারি না আমি B তে যেতে পারি না আমি D বা E তে যেতে পারি এবং D তে যাওয়ার খরচ হলো এখানে 16 এবং E তে যাওয়ার খরচ এখানে 23 আমি এটা ছাড়াই এখানে করেছি এখন কিছু মজার ঘটনা ঘটছে যে আমি C কে প্রসারিত করতে যাচ্ছি C এবং D দুটোই বেশ আকর্ষণীয় এখানে কারণ তারা দুটি নোড যা মূলত আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যায় সুতরাং এই মুহুর্তে এই নোড D সবচেয়ে কম খরচের নোড হয়ে উঠেছে সুতরাং এটি হল 9 16 23 11 12 13 এবং 19 আমি এই C কে প্রসারিত করবো এবং C থেকে আমি এই পথ ধরে D তে যেতে পারি অথবা আমি G তে যেতে পারি যদি আমি এখান থেকে D তে যাই এটা হবে 9 যোগ 4 13 আমি যদি এখান থেকে G তে যাই তাহলে সেটা হবে 9 যোগ 7 16 সুতরাং আমি লক্ষ্যের দিকে একটি পথ খুঁজে পেয়েছি আমি সেই পথটিকে উজ্জ্ব্ল করা রাখি আমি S থেকে B B থেকে C এবং C থেকে Gতে যাচ্ছি এবং এটিই এখানে এই নোড G দ্বারা প্রতিনিধিত্ব করা পথ S থেকে B B থেকে C এবং B থেকে C সুতরাং এটি বন্ধ হয়ে গেছে সুতরাং আমি কি এটাকে শেষ করে দেবো এখানে অথবা তুমি যদি পেছনে ফিরে গিয়ে দেখো ডিজিকিস্ট্রাতে হলে আমরা কি করতাম আমরা এখানে কি করলাম আমরা A কে রঙ্গিন করেছি আমরা B কে রঙ্গিন করেছি আমাদের C কেও রং করেছি এবং আমরা এখনও D বা E রঙিন করিনি এখন তুমি যদি এই গ্রাফটি দেখো S থেকে B থেকে D পর্যন্ত যাওয়ার একটি পথ রয়েছে যা হল 11 যোগ 2 13 এখন সেই পথটি এই পথের চেয়ে ভাল যেটির দৈর্ঘ্য 16 আমি যদি আমার অ্যালগরিদমটির সর্বোত্তম পথটি খুঁজে পেতে চাই তাহলে আমি এই পর্যায়ে থামতে পারি না যে কারণে আমাদের এই অবস্থা যতক্ষণ না এই ধরনের একটি সমাধান সম্পূর্ণরূপে পরিমার্জিত করা হয় এবং যেমন আমি বলতে চাইছি সর্বনিম্ন খরচ সমাধান সম্পূর্ণরূপে পরিমার্জিত হয় এখন এই ক্ষেত্রে সবচেয়ে কম খরচে সমাধান হল এই D এবং এই C সুতরাং আমরা এখানে বলি সাধারণতা না হারিয়ে আমরা এখান থেকে D বেছে নিই একবার যখন আমরা এখান থেকে D বেছে নেই তখন আমরা এটি যোগ করব আমরা ইতিমধ্যে C দেখেছি তাই D থেকে তুমি G সেখান থেকে C এবং E তে যেতে পারো সুতরাং চলো আমরা এখানে C এবং G নিয়ে চিন্তা করবো না S থেকে B পর্যন্ত খরচ 5 এবং তারপরে আরও 6 এবং তারপরে 2 এবং আমাদের এই খরচ আছে 13 এখন আমরা যোগ করেছি কিছু অর্থে বলা যায় খোলার জন্য যদি তুমি বলো খোলার জন্য এই পথটি S B D G এবং আমাদের আরও একটি পথ S B C G খোলার জন্য আছে কিন্তু তাদের কেউই সারির প্রথমেই নেই মনে রাখবে আমরা এটি বাড়ানোর জন্য অগ্রাধিকার সারির মতো কিছু ব্যবহার করব আমরা এই G তে আসার আগে আমরা C এর এই বিকল্পটি নিঃশেষ করব আমরা D এর এই বিকল্পটি নিঃশেষ করব হ্যাঁ আমরা নিঃশেষ করে ফেলবো শুধুমাত্র এই দুটি বিকল্প তোমাকে শেষ করতেই হবে কারণ এটি কম খরচ এবং এটিও কম খরচ একবার আমরা এগুলিকে প্রসারিত বা পরিমার্জিত করলে আমরা আরও ব্যয়বহুল সমাধান পাব এবং সেই সময়ে এই G সর্বনিম্ন খরচে পরিণত হবে এবং তারপরে আমরা এটাকে পুরোপুরি শেষ করতে পারি সুতরাং এটি হলো মূলত ব্রাঞ্চ এবং বাউন্ড ধারণা আমরা এখানে বাউন্ড বলতে কি বোঝাতে চাই যে মুহূর্তে যখন আমরা এই নোডটি 13 থেকে প্রসারিত করব তখন আমরা আবদ্ধ বা বাউন্ড হতে যাচ্ছি আমরা 19 এর সাথে এই নোড বা এই নোডটা 16 এর সাথে বা 23 এর সাথে এই নোডটিতে একদম আগ্রহী হবো না যদিও তারা সম্পূর্ণ সমাধান নয় আমরা জানি যে যদি আমরা তাদের পরিমার্জিত করতে চাই এখানে খরচ হবে 613 এর বেশি এবং আমরা এই সম্পূর্ণ সমাধান খুঁজে পেয়েছি পথের খরচ 13 এবং আংশিক সমাধানের মূল্য বেশি অতএব আমি এই পর্যায়ে শেষ করতে পারি সুতরাং এই মুহুর্তে যখন তুমি গোল নোড বা গোল নোডের পথ বাছাই করো তাহলে তুমি শেষ করতে পারো এসো আমরা আরেকটি উদাহরণ দেখি যেটি হল ভ্রাম্যমান সেলসম্যান সমস্যা এটাতে আমরা খুব আগ্রহী কিন্তু আমি এটি করার আগে আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই বেশ কয়েকটি আমি এখানে একটি শব্দ আনুমানিক খরচ এখানে ব্যবহার করেছি এবং যখন আমি আনুমানিক খরচ বলি তখন আমি সম্পূর্ণ সমাধানের আনুমানিক খরচ বলতে চাইছি আংশিক সমাধান নয় এখানে আমরা শুধুমাত্র আংশিক সমাধান নিয়ে কাজ করছি সুতরাং তুমি যখন বলবে এই পথের খরচ 12 আমরা বলতে চাইছি যে S থেকে A এবং A থেকে D তে যেতে লাগবে 12 এটি তোমাকে বলছে না যে এর মাধ্যমে কত খরচ হবে যদি তুমি লক্ষ্যের দিকে এই পথ ধরে যাও এখন আমি সেই সম্পর্কে কথা বলছি আংশিক সমাধানের এই সঠিক পরিচিত খরচ ব্যবহার করার পরিবর্তে এখন আমাদের আনুমানিক খরচের সম্পূর্ণ সমাধান নিয়ে কাজ করা যাক ধরা যাক যেকোনো সমাধানের আনুমানিক খরচ হল C এবং একই সমাধানের প্রকৃত খরচ এবং প্রকৃত খরচ অর্থাৎ আমি বলতে চাই আমি যদি সেই সমাধানটিকে সম্পূর্ণরূপে পরিমার্জিত করতে চাই তাহলে আমাকে C ষ্টার শব্দটি ব্যবহার করতে দাও আমি যে প্রশ্নটি জিজ্ঞাসা করতে চাই তা হল আমি অনুমানের জন্য যে প্রক্রিয়াটি ব্যবহার করেছি এটি তিনটি জিনিস করতে পারে একটি হল এটি আমাকে একটি নিখুঁত অনুমান দিতে পারে যে ক্ষেত্রে এটি হবে আমি C ষ্টার সমান C ব্যবহার করব কিন্তু এটি শুধুমাত্র একটি ইচ্ছাপূর্ণ আশা তুমি একটি অনুমান খুঁজে পাবে যা নিখুঁত সুতরাং এসো আমরা আশা করি যে আমরা বলি যে আমরা একটি অনুমান খুঁজে পেলাম না যেটা একদম নিখুঁত যা আমাদের জন্য দুটি পছন্দ দেয় হয় তার চেয়ে বড় বা কম সুতরাং আমরা সেই পছন্দটি বাদ দিয়েছি কারণ আমরা তা দিয়েছি কারণ আমরা মেনে নিয়েছি যে এরকম একটি অনুমান খুঁজে পাবো না এখন যদি আমার কাছে একটি আনুমানিক ফাংশনের মধ্যে একটি পছন্দ থাকে যা একটি খরচকে অবমূল্যায়ন করে এবং একটি ভিন্ন আনুমানিক ফাংশন সহ একটি পছন্দ যা খরচের বেশি অনুমান করে সুতরাং ধরা যাক C 1 এবং C 2 এই ধরনের ফাংশন ধরা যাক C 1 হল C ষ্টার এর চেয়ে কম এবং C 2 হল C ষ্টার এর চেয়ে কম এটা সর্বদা C ষ্টার এর থেকে বড় এখানে কোনটি আমার ব্যবহার করা উচিত অন্য কথায় একটি আনুমানিক ফাংশন তৈরি করার সময় সন্তুষ্ট করার জন্য আমার কোন বৈশিষ্ট্যর প্রতি বেশি যত্নশীল হওয়া উচিত আমার কি C 1 নাকি আমার C 2 ব্যবহার করা উচিত এখানে কতজন মানুষ অনুভব করে যে এটি C 2 এবং কতজন মনে করে এটি C 1 বাকিরা বিভ্রান্ত বা সজাগ নয় যাইহোক শুধু মনে রাখবে আমি এই প্রশ্নটি কিছুক্ষণের মধ্যে আবার জিজ্ঞাসা করব এখন আমরা আবার ভ্রমণ বিক্রয়কর্মী সমস্যায় একটু সময় ব্যয় করি আমরা একটি সঠিক সমাধান খুঁজছি যদিও এটা NP কঠিন সমস্যা আমরা পদ্ধতিগুলি দেখতে চাই যা আমাদের সঠিক সমাধান দেবে হতে পারে আমরা খুব বড় সমস্যা সমাধান করতে পারি না তবে অন্তত ছোট সমস্যার জন্য আমরা এটি করতে চাই আমরা রিফাইনমেন্ট অনুসন্ধান নামক কিছু দেখবো এখানে রিফাইনমেন্ট অনুসন্ধান দ্বারা আমি নিম্নলিখিত ব্যাপারটা বোঝাতে চাইছি সমস্ত সম্ভাব্য ভ্রমণের সেট বিবেচনা করো এটি হবে আমাদের অনুসন্ধান তিনটির রুট নোড সম্ভাব্য সমস্ত ট্যুরের সেট এবং তারপরে কিছু অপারেটর দ্বারা আমি সেটটিকে ছোট সেটে ভাগ করব এখানে অপারেটর কি উদাহরণস্বরূপ একটি অপারেটর হতে পারে প্রান্ত নির্বাচন করা তারপর প্রক্রিয়ায় মধ্যে আমি তাই পরিমার্জিত করতে চাই আমি আনুমানিক খরচ সম্পর্কে কথা বলতে চাই সুতরাং একটি জিনিস যখন আমি একটি ছোট উদাহরণ আঁকছি তোমাদের চিন্তা করা উচিত একটি সমস্যা দেওয়া হয়েছে যার অর্থ শহরগুলির একটি সেট দেওয়া হয়েছে এবং সেই শহরগুলির মধ্যে প্রান্তের খরচ তুমি কিভাবে একটি ভ্রমণের খরচ অনুমান করতে পারো অন্য কথায় তুমি একটি সফরের একটি নিম্ন সীমানা খুঁজে পেতে পারো অথবা হতে পারে যদি তুমি আগ্রহী হও তাহলে একটি সফরের একটি উপরের সীমানা খুঁজে পেতে পারো যেকোনো ভ্রমণের ক্ষেত্রে বা অন্য কথায় সমস্ত সফর কিছু নিম্ন সীমা থেকে বড় হতে যাচ্ছে আমরা কি এমন একটি নিম্ন সীমা খুঁজে পেতে পারি সুতরাং আমি একটি ছোট উদাহরণ লিখি এখানে ধরা যাক আমাদের এই পাঁচটি শহর আছে চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বোম্বে এবং দিল্লি তাই চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই এবং দিল্লি আমার বলা উচিত অন্যথায় সবসময় একটি বিপদ আছে সুতরাং আমি এই শহরগুলির মধ্যে প্রান্ত খরচ প্রয়োজন তাই সেই খরচগুলি ঠিকঠাক ধরার জন্য আমি শুধু এজ ম্যাট্রিক্স আঁকছি সুতরাং এইগুলি 0s কোনাকুনি উপাদান কারণ তুমি ইতিমধ্যে সেই শহরে আছো এসো কিছু সাধারণ মান গ্রহণ করি ধরা যাক চেন্নাই এবং ব্যাঙ্গালোরের মধ্যে মূল্য হলো 300 কিলোমিটার চেন্নাই এবং হায়দ্রাবাদের মধ্যে এটি 600 কিলোমিটার চেন্নাই এবং মুম্বাই এটা বলা যাক 1000 কিলোমিটার এবং দিল্লি 2000 কিলোমিটার এগুলি সঠিক পরিসংখ্যান নয় তবে এখানে একটি তালিকা আছে সুতরাং এই পরিসংখ্যান দেওয়া আছে তুমি একটি আনুমানিক খরচ খুঁজে পেতে পারো আমি এখন তোমাকে একটি নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করছি তুমি কি ভ্রমণের খরচ কম সীমাতে খুঁজে পেতে পারো যার মানে কোন ট্যুর সেই খরচের চেয়ে সস্তা হতে পারে না এখানে আরো কিছু মান নেওয়া যাক ধরা যাক ব্যাঙ্গালোর ও হায়দ্রাবাদ 500 ব্যাঙ্গালোর এবং মুম্বাই ধরা যাক 900 এবং দিল্লি সবার থেকে বেশি দূরে সুতরাং এখানে 2100 এবং এখানে 1500 এবং কিছু এলোমেলো পরিসংখ্যানের বেশ কাছাকাছি এবং এটি আমাকে মুম্বাই এবং হায়দ্রাবাদের মধ্যে ছেড়ে দেয় এসো আমরা ধরে নেই এটি 700 সুতরাং এটি আমার কাছে এই ম্যাট্রিক্স আছে প্রান্তিক খরচ এবং আমি ভ্রাম্যমান বিক্রয়কর্মীর জন্য সমাধান খুঁজে পেতে চাই আমার পরিমার্জিত অনুসন্ধান নিম্নলিখিত ভাবে কাজ করে যে আমার রুট S হতে চলেছে আমি এটিকে শুধু S বলবো এবং এটি সমস্ত ট্যুরের একটি সেট আমি তোমাকে যা জিজ্ঞাসা করছি তা হলো এই নোড S বা রুট S এর জন্য যা সমস্ত সম্ভাব্য ট্যুর নিয়ে গঠিত এখানে খরচ কি হতে পারে যা আমি এর সাথে যুক্ত করতে চাই যেটি সর্বনিম্ন সম্ভাব্য খরচ যা আমি ভাবতে পারি এখন স্পষ্টতই তুমি বলতে পারো 0 একটি নিম্ন সীমা কারণ স্পষ্টতই প্রতিটি নোড প্রতিটি সফরের জন্য 0 এর চেয়ে বেশি খরচ হবে কিন্তু আমি এমন তুচ্ছ নিম্ন সীমাতে আগ্রহী নই উদাহরণস্বরূপ তুমি বলতে পারো 300 একটি নিম্ন সীমা কিন্তু আমি এতে আগ্রহী নই এর কারণ হল যদি আমি এই ব্রাঞ্চ এবং বাউন্ড করতে চাই তাহলে আমি আমার অনুসন্ধানের স্থান থেকে প্রার্থীদের বাদ দিতে আগ্রহী এবং আমি শুধুমাত্র প্রার্থীদের বাদ দিতে পারি যদি তাদের আনুমানিক খরচ কিছু জানা সমাধানের ক্ষেত্রে আমার প্রকৃত খরচের চেয়ে বেশি হয় এখানে একটি উদাহরণ দেখে নেওয়া যাক যদি আমি এই জানা সমাধানটি প্রসারিত করতে চাই খরচ 13 এখানে আনুমানিক খরচ 19 এখন এই 19 আসলে S থেকে A থেকে E তে যাওয়ার আসল খরচ কিন্তু আমি একটু বেশি আশাবাদী হতে পারি এবং এটি আসলে এই পথ থেকে G যাওয়ার আনুমানিক খরচ বাকি প্রান্তের ক্ষেত্রে আমার 0 খরচ হয়েছে আমি এ সম্পর্কে অত্যধিক আশাবাদী হতে পারি সুতরাং আমি এই পথ দিয়ে G তে যাওয়ার আনুমানিক খরচ হিসাবে E তে যাওয়ার এই প্রকৃত খরচকে বিবেচনা করতে পারি কিন্তু এমনকি যদি তাও হয় আমি জানি যে আনুমানিক খরচ 19 এবং এই প্রকৃত খরচ হল 13 এবং আমি সমাধানটি আরও পরিমার্জিত করার সাথে সাথে এটি কেবল বৃদ্ধি পাবে সুতরাং এটি কখনই 13 এর চেয়ে ভাল হতে পারে না তাই আমার এটিকে পরিমার্জিত করার দরকার নেই আমি এদিকে এগিয়ে যাচ্ছি এটা একটা সীমা মানে আমি শুধু ওটা দেখছি না এই জিনিসটা সুতরাং এই ধরনের কারণে আমি যত তাড়াতাড়ি সম্ভব খারাপ প্রার্থীদের বাদ দিতে সক্ষম হবো আমার আনুমানিক খরচ প্রয়োজন যা যতটা সম্ভব বেশি হওয়া দরকার তাই যেমন আমি বলেছি তুমি সর্বদা আমাকে আনুমানিক খরচ হিসাবে 0 বা 300 দিতে পারো কিন্তু আমি এতে আগ্রহী নই কারণ এক্ষেত্রে একটি অনুসন্ধান স্থান থেকে সমাধানগুলি বাদ দেবে না তুমি কিছু বলছিলে ছাত্র অধ্যাপক হ্যাঁ কিন্তু আমি উচ্চ সীমাতে আগ্রহী নই এটাঅনেক বেশি সুতরাং এসো আমরা মূলত নিম্ন সীমা সম্পর্কে কথা বলি ছাত্র নিম্নতম চারটি প্রান্ত অধ্যাপক নিম্নতম চারটি প্রান্ত কেন পাঁচটি নয় অধ্যাপক হ্যাঁ কিন্তু এটা আমাকে কি দেবে 300 যোগ 500 এমনকি ধরে নিচ্ছি যে আমি শুধুমাত্র কোনাকুনি ম্যাট্রিক্স দেখব মানে ত্রিভুজাকার ম্যাট্রিক্স 300 যোগ 500 যোগ 600 যোগ 700 এটা হবে তুমি জানো এরকম কিছু হবে তবে আমার ইচ্ছা যতটা সম্ভব উচ্চ অনুমান করা সুতরাং সাধারণ ধারণা হল যে আমি যতটা সম্ভব উচ্চ অনুমান চাই তবে এটি একটি নিম্ন সীমাতে বদ্ধ হওয়া উচিত মূলত এই দুটি জিনিস মনে রাখবে সুতরাং আমি জানি যে এটি করার একাধিক উপায় রয়েছে আমরা এখানে একটি পদ্ধতি ব্যবহার করব যেটি হল আমরা প্রতিটি সারি থেকে সর্বনিম্ন দুটি উপাদান নেবো সুতরাং আমি এখান থেকে 300 যোগ 600 নেবো আমি এই সারি থেকে 900 পাবো আমি 300 যোগ 500 নেবো আমি এই সারি থেকে 800 পাবো তারপর এই দুটি যা আমাকে এই সারি থেকে 1100 দেবে এই সারি থেকে 7 যোগ 9 হল 1600 এবং 12 যোগ 15 যা এই সারি থেকে 2700 আমি তাদের সমষ্টি করবো এবং উত্তরটিকে 2 দ্বারা ভাগ করে ফেলবো এর পেছনে যৌক্তিকতা কী প্রতি সারি থেকে দুটি সর্বনিম্ন মান নেওয়া হচ্ছে একটি সফরে প্রতিটি শহরের দুটি প্রান্ত থাকবে একটি ভেতরে আসার এবং একটি বাইরে যাওয়ার যদি তুমি তাদের মধ্যে পার্থক্য করতে পারো আমরা এখানে আশাবাদী এবং বলছি যে দুটি প্রান্তের জন্য খরচ সর্বনিম্ন কারণ তারা এর চেয়ে ভাল হতে পারে না সুতরাং যদি প্রতিটি সারি থেকে সর্বনিম্ন মূল্যের দুটি প্রান্ত নেওয়া হয় এবং আমরা তা যোগ করি এবং 2 দিয়ে ভাগ করি কারণ আমরা 10টি প্রান্ত চাই না আমরা শুধুমাত্র 5টি প্রান্ত চাই আমরা মূলত নিম্ন সীমার একটি অনুমান পেতে পারি সুতরাং আমরা এই অনুরূপ এই উচ্চ স্তরের অ্যালগরিদম অনুসরণ করি এখানে পরিমার্জিত করি সবচেয়ে কম খরচ আংশিক সমাধান এই ক্ষেত্রে এই মুহূর্তে শুধুমাত্র একটি আছে সুতরাং সমাধানটি সম্পূর্ণরূপে পরিমার্জিত না হওয়া পর্যন্ত আমরা এটিকে পরিমার্জন করব এসো আমরা দেখে নেই আমরা কিছু হিউরিস্টিক ব্যবহার করি এবং আমরা মূলত সফরে একটি কম মূল্যের প্রান্ত যোগ করব সুতরাং এখানে কমদামী প্রান্ত হল উদাহরণস্বরূপ চেন্নাই এবং ব্যাঙ্গালোরের মধ্যে সুতরাং আমার কাছে এখন আছে আমি এটিকে এই দিকে একটু আঁকব কারণ আমি এখানে কিছু লিখতে চাই আমার দুই উত্তরসূরি আছে এই একটি আমি এটাকে C B বলবো এবং অন্যটি আমি C B বার বলবো এর দ্বারা আমি এখানে বলতে চাইছি আমি পুরো সেটটিকে দুটি সাবসেটে ভাগ করেছি একটি সাবসেটে যাকে আমি C B বলি চেন্নাই ব্যাঙ্গালোর অংশটি সবসময় উপস্থিত থাকবে এবং অন্য সাবসেটে এটি সর্বদা অনুপস্থিত থাকবে এখন আমি এই দুটির আনুমানিক খরচ চাই সুতরাং প্রতিটি নোডের জন্য আমার অনুসন্ধান তিনটি আমার একটি আনুমানিক খরচ প্রয়োজন ঠিক এরকম এখানে কি ঘটছে এখন তুমি দেখতে পাচ্ছ আমাকে এখানে লিখতে দাও C B এখানে C B বার আমাকে এখানে লিখতে দাও এবং এখানে C b এখন তুমি দেখতে পাচ্ছ যে C B পরিবর্তন হবে না কারণ আমি এই সর্বনিম্ন মূল্যের প্রান্তটি অন্তর্ভুক্ত করতে যাচ্ছি আমি ইতিমধ্যে আমার প্রকৃত অনুমান এটি করেছি সুতরাং আমার আসল অনুমান যাই হোক না কেন সেটাই চলবে সেক্ষেত্রে আমি এখান থেকে এই পরিসংখ্যানগুলি কপি করতে পারি কিন্তু C B বারের জন্য আমি তা করতে পারি না কিন্তু কেন কারণ আমি সেই সেট থেকে প্রান্ত C B বাদ দিয়েছি সুতরাং আমাকে সংশোধন খুঁজে পেতে হবে আমি 300 নির্বাচন করতে পারি না কারণ এতে সেই নোড C এই জিনিসটি কেউ কি আমাকে এর মূল্য বলতে পারো আমি তাই মনে করি আমরা যেটা ব্যবহার করতে পারি 2 দিয়ে ভাগ সুতরাং এই খরচ হল 3550 এবং এই খরচ এখানে এটিও 3550 হবে এই খরচটি হবে না কারণ আমি এই 300 ব্যবহার করতে পারব না আমাকে পরবর্তী দুটি প্রান্ত ব্যবহার করতে হবে যার অর্থ 600 এবং 1000 যার মানে এটি 700 বেড়ে যাবে তাই আমি এখানে 700 যোগ লিখব আমি এখানে এটি ব্যবহার করতে পারি না তাই আমাকে এটা ব্যবহার করতে হবে 900 এর পরিবর্তে এটি 1600 হয় যা এখানে 700 প্লাস 800 এর পরিবর্তে এটি 1400 হয়ে যায় যা 600 যোগ হয় বাকিগুলি পরিবর্তন হবে না কারণ আমি এখানে মূলত সেই প্রান্তটি ব্যবহার করছি না সুতরাং এটি হল 1300 এবং যখন আমি 2 দ্বারা ভাগ করব আমি 650 পাব সুতরাং এটি যোগ 650 হবে সুতরাং আমার কাছে প্রান্ত তৈরি করার একটি উপায় আছে আমি এখানে কি করলাম আমি বলেছি যে সুতরাং এটা চেন্নাই তারপর এই ব্যাঙ্গালোর এটা হায়দ্রাবাদ কিছু স্কেলে নেওয়া হয়েছে এটা মুম্বাই এটা দিল্লি আমি বলেছি যে আমি এই প্রান্তটি যোগ করতে যাচ্ছি এবং এটি আমার সেট C B সুতরাং যার দিকে এই অংশটি রয়েছে আমি C B বলবো এবং এই দিকে এই অংশটি এখানে নেই আমি বলবো C B প্রাইম এর মধ্যে C B ভালো বলে মনে হয় সুতরাং আমি বলবো এখানে পরিমার্জিত হবে ধরা যাক আমি এই হিউরিস্টিক অনুসরণ করি এই হিউরিস্টিক অনুসরণ করার প্রয়োজন নেই তবে আমরা বলি এই হিউরিস্টিক অনুসরণ করব যার মানে সর্বদা সবচেয়ে সস্তা উপলব্ধ প্রান্তটি বেছে নাও এটি একটি DD অ্যালগরিদমের মতো যা মূলত সবচেয়ে সস্তার সফর তৈরি করার চেষ্টা করে তাই আমি এখানে এই গ্রাফের চারপাশে তাকাই এবং সবচেয়ে সস্তা ভ্রমণ আমি পরবর্তীতে 500 খুঁজে পাই যা হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরের মধ্যে তাহলে আমি এখন কি করছি আমি বলতে চাইছি এই প্রান্ত যোগ করো এবং আমি এই গ্রাফটি পরিমার্জিত করছি সুতরাং এক পক্ষকে বলা হবে হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর এবং অন্য পক্ষকে বলা হবে প্রশংসা সুতরাং এই নোডটিকে ব্যাখ্যা করার উপায় হল এই প্রান্তের H B প্রাইম নোড হল সেই সমস্ত ট্যুর যেগুলি ব্যাঙ্গালোর চেন্নাই অংশ প্রকাশ করে কিন্তু হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর অংশকে বাদ দেয় এবং এই নোডটিকে ব্যাখ্যা করার উপায় হল সেই সমস্ত ভ্রমণ যা মূলত চেন্নাই ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর উভয় অংশই কে বোঝায় তাই যে আমি এখানে এটাই এঁকেছি সমস্ত ট্যুর যার এই দুই প্রান্ত আছে এখন এর জন্য একটি অনুমান খুঁজে বের করা যাক আমি এটা কিভাবে করবো এই মুহুর্তে আমার উল্লেখ করা উচিত আমরা এটি করার আগে আনুমানিক গণনার এই প্রক্রিয়াটি গণনাগতভাবে নিবিড় প্রক্রিয়া তোমাকে কিছু গণনার সময় ব্যয় করতে হবে এই ম্যাট্রিক্সটি দেখে এবং কিছু করতে হবে কিন্তু তুমি এখানে কিছু যুক্তি প্রয়োগ করতে পারো যাকে আমরা বলব সীমাবদ্ধত প্রচার অনুমান করার প্রক্রিয়ায় চলো আমি ব্যাপারটা বুঝিয়ে বলি প্রথমে আমরা সবচেয়ে সস্তা প্রান্তটি বেছে নিয়েছি তারপর এই নোড H B এর জন্য যাইহোক এই দুটিই অন্তর্ভুক্ত করতে যাচ্ছি সুতরাং এটা আমার খরচ প্রভাবিত করছে না সুতরাং H B এর খরচ পরিবর্তন হবে না তোমাকে শুধু নিজেকে বোঝাতে হবে যে 3550 হতে যাচ্ছে কিন্তু HB প্রাইম জন্য এই খরচ এই পরিবর্তন করতে যাচ্ছে সুতরাং এসো আমরা মূলত পরিবর্তনগুলি দেখি একটি জিনিস অবশ্যই তুমি এই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর লিঙ্কটি ব্যবহার করতে পারবে না এটা হায়দ্রাবাদ এই ব্যাঙ্গালোর সুতরাং এই লিঙ্কটি আমি ব্যবহার করতে পারি না যেমন আমরা প্রথম C B প্রাইম করেছি এই নোডের জন্যও আমরা এই লিঙ্কটি ব্যবহার করতে পারি না সুতরাং এটি 300 যোগ 900 হয়ে যাবে যা 1200 মূলত আমার কাছে 800 ছিল এখন এটি 1200 যদি তুমি এটিকে ভিত্তি হিসাবে তুলনা করো আমি এখানে প্লাস 400 পাব একইভাবে এখানে আমি এই 500টি বেছে নিতে পারি না সুতরাং এটি 600 যোগ 700 হয়ে যায় মূলত এটি ছিল 1100 এখন এটি 1300 সুতরাং এটি এখানে 100 প্লাস তাই আমি শুধু বর্ধিত খরচ যোগ করছি শুধুমাত্র এই দুটি সারি পরিবর্তন হবে প্লাস 200 কিন্তু এটাই আবার ফিরে আসছে কিভাবে দেখো আমাদের ইচ্ছা আছে যে আমরা পরের ক্লাসে এটি দেখতে পারবো যে একটি সঠিক অনুমান থাকা সাহায্য করে অথবা যদি পরবর্তী ক্লাসে না হয় তাহলে তার পরের ক্লাসে যে উচ্চ অনুমান আমাদের জন্য ভাল করে দেখানো যাবে এর মানে হল যে আমার অনুমান যত বেশি সম্ভবত এটি একটি অনুসন্ধান স্থান থেকে বাদ দেওয়া হবে মূলত যদি আমি একটি সস্তা সমাধান খুঁজে পাই এখন তুমি যদি এই জন্য অনুমান দেখো আমার কাছে এই চেন্নাই হায়দ্রাবাদ বিভাগ আছে চেন্নাই হায়দ্রাবাদ এটা হলো 600 এবং এটা হলো 600 এখন আমি যদি একটু যুক্তি দিয়ে দেখি কিভাবে সীমাবদ্ধতা প্রচার করা হয় এবং আমি যে সীমাবদ্ধতা প্রচার করছি তা হল আমি সম্পূর্ণ সফরটি খুঁজে পেতে চাই যার মানে হল যে এই উদাহরণে আমার একটি চক্র থাকতে পারে না যার দৈর্ঘ্য 5 এর চেয়ে ছোট আমার দৈর্ঘ্য C এর একটি চক্র থাকতে পারে না তাই যদি আমি সেই সেটটি H B পেতে চলেছি যার মধ্যে রয়েছে আসলে এর মানে হল যে এই অনুমানটি সঠিক নয় যদিও আমি এখানে এটি লিখেছি কেন এটা সঠিক নয় কারণ আমি আমার অনুমানে এই হায়দ্রাবাদ চেন্নাই সেক্টরকে অন্তর্ভুক্ত করতে পারি না কেন কারণ আমি ইতিমধ্যেই সেই পথে C B কে অন্তর্ভুক্ত করেছি এবং তারপরে এই পথে সুতরাং আমি এখানে এই নোডের কথা বলছি এবং আমি বলছি যে এমনকি এই নোডের অনুমান বেড়ে যাবে কারণ কেন এটি বাড়বে তা হল যে C B অন্তর্ভুক্ত করার পরে এবং H B অন্তর্ভুক্ত করার পরে আমি সেখান থেকে H C বাদ দিতে বাধ্য হয়েছি কারণ অন্যথায় আমার দৈর্ঘ্য C এর একটি চক্র থাকবে যার মানে আমি কম্পিউটিংয়ের জন্য এই মানটি ব্যবহার করতে পারব না এটার জন্য এই নোডের অনুমান গণনার জন্য আমি এই মানটি 600 ব্যবহার করতে পারব না পরিবর্তে আমি পরবর্তী মানটি ব্যবহার করতে বাধ্য হব যা 300 যোগ 1000 যা মূলত 1300 হয়ে গেছে যা অবশ্যই এর চেয়ে বেশি যুক্তিযুক্ত আমি এ পর্যন্ত যা করেছি আমি এখন পর্যন্ত যা করেছি তা হল যদি আমি একটি প্রান্ত অন্তর্ভুক্ত করি আমি গণনা করতে পারি না যখন আমি সেই বার ধরনের নোড ব্যবহার করছি মূলত কারণ সেগুলি বাদ দেওয়া হয়েছে দুঃখিত যদি আমি একটি প্রান্ত বাদ দিই তাহলে আমি তাদের গণনা করতে পারি না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট প্রচার রয়েছে আমি যদি এই প্রান্তটি অন্তর্ভুক্ত করি এবং যদি আমি এই প্রান্তকে অন্তর্ভুক্ত করি তাহলে আমি এই প্রান্ত গণনা করতে পারবো না সুতরাং আমাকে শুধু একটি জিগজ্যাগ লাইন আঁকতে দাও আমি এই রেখাটি গণনা করতে পারি না কেন কারণ তাহলে আমার একটি চক্র থাকবে আমি আরও যুক্তি দিয়ে আরও ভাল অনুমান পেতে আরও বেশি পরিমাণে যেতে পারি এবং ভাল অনুমান বলতে আমি কী বুঝি উচ্চতর অনুমান যার মানে তুমি যদি কিছু অন্তর্ভুক্ত করতে না পারো তাহলে তা অন্তর্ভুক্ত করবে না এই উদাহরণে এখানে 600 যা এই সারিতে একটি কম খরচ এই সারিতেও কিন্তু আমি আমার অনুমানে এটি ব্যবহার করতে পারি না সুতরাং আমাকে অবশ্যই অন্য কিছু ব্যবহার করতে হবে যা আমাকে উচ্চতর অনুমান দেবে এখানে আরেকটি প্রান্ত যা আমি অন্তর্ভুক্ত করতে পারি না আমি ব্যাঙ্গালোর চেন্নাই এবং ব্যাঙ্গালোর হায়দ্রাবাদকে অন্তর্ভুক্ত করার পরে আরও দুটি প্রান্ত আছে যা আমি যোগ করতে পারি না কারণ আমি একটি সফর চাই এবং সফরের এই সম্পত্তি রয়েছে যে প্রতিটি শহর পরিদর্শন করা হয় ঠিক একবার যা বোঝায় যে প্রতিটি শহরে ঠিক দুটি প্রান্তের ঘটনা রয়েছে আমি ইতিমধ্যে ব্যাঙ্গালোর আছি যা এই সেটে দুই প্রান্তে এই ঘটনা ঘটেছে সুতরাং আমার কাছে এই সেট থাকতে পারে না আবার আমার কাছে এই সেট থাকতে পারে না সুতরাং তুমি দেখতে পাচ্ছ যে সমস্যার সমাধান বাধ্যতামূলক নয় একটি দ্রুত করা কৌশল তুমি কেবল অনুসন্ধান এবং শুধুমাত্র অনুসন্ধান করে যাও পরবর্তীতে আমরা দেখব যে এটি প্রায়শই যুক্তির সাথে অনুসন্ধানকে একত্রিত করা দরকারী কিছু পরিমাণ যুক্তি এবং কিছু পরিমাণ অনুসন্ধান এবং এই প্রক্রিয়ায় তুমি অনুসন্ধানের স্থান কমানোর চেষ্টা করবে আরও বেশি করে করবে এটা বাদ দিয়ে আমাদের কি লাভ আমরা আরো সঠিক অনুমান পেতে পারি H B নামক এই সফরের জন্য যেখানে সমস্ত ট্যুরের সেট যার মধ্যে রয়েছে এখন আমরা এটিকে আরও সুনির্দিষ্টভাবে বর্ণনা করতে পারি এই বলে যে H B বলতে বোঝায় সমস্ত ট্যুরের সেট যা এখানে সেই পথটি অন্তর্ভুক্ত করে যে C B H H B H এবং যা বাদ দেয় H C D B এবং M C সুতরাং ইতিমধ্যে আমরা আমাদের পছন্দগুলিকে সংকুচিত করেছি এবং আরও ভাল অনুমান করেছি সুতরাং এই একই জিনিস যে আমরা এখানে করছি সর্বনিম্ন খরচ আংশিক সমাধান পরিশোধন আমরা 3550 দিয়ে শুরু করেছি এবং তারপরে আমরা দুটি সমাধান পেয়েছি একটি ছিল 3550 এবং অন্যটি তার চেয়ে কিছুটা বেশি আমরা এটি পরিমার্জিত করেছি আমরা এই দুটি সমাধান পেয়েছি আমরা এটির জন্য প্রকৃত খরচ গণনা করিনি তবে একবার আমরা তা করে ফেললে সেগুলিকে পরিমার্জন করবো কিছু সময়ের মধ্যে আমাদের একটি সম্পূর্ণ সমাধান পেতে হবে উদাহরণস্বরূপ বলা যায় তুমি যদি আরও একটি প্রান্ত যোগ করতে চাওএই প্রান্তটি হলো হায়দ্রাবাদ মুম্বাই তারপরে তুমি এই সমস্যাটি সম্পূর্ণভাবে সমাধান করেছো কারণ তারপরে তোমার আর কোন বিকল্প নেই তুমি যদি এই তিনটি প্রান্তকে অন্তর্ভুক্ত করতে চাও তবে তোমাকে একবার দিল্লিতে যেতে হবে একবার মুম্বাই থেকে দিল্লি আর একবার চেন্নাই থেকে যেতে হবে সুতরাং বাকিটা চার হবে অবশ্যই সুতরাং আমরা অনুসন্ধান করার পরে আমরা একটি সম্পূর্ণ সফর খুঁজে পেয়েছি আমরা এই অনুসন্ধান যোগ করার পরে H B এর নীচে যদি আমরা M H যোগ করি এবং যদি এই নোড M H যার মধ্যে এই তিনটি প্রান্ত রয়েছে আমার অনুসন্ধানের স্থানের সর্বনিম্ন মূল্যের নোড হবে তারপর আমি এটা শেষ করতে পারি এটাই সবচেয়ে ছোট পথ সুতরাং তোমাকে অবশ্যই নিজেকে বোঝাতে হবে এই সমাপ্তির মানদণ্ডটি সঠিক এর দ্বারা আমি বলতে চাইছি যে এটি একটি সর্বোত্তম সমাধানের নিশ্চয়তা দেবে এর পিছনে একটি কারণ হল আমি বলেছি যে আমরা সমাধানের খরচ অনুমান করার জন্য নিম্ন আবদ্ধ অনুমান ব্যবহার করতে যাচ্ছি তুমি দেখতে পারো যে সর্বোত্তম প্রথম অনুসন্ধানের সাথে ব্রাঞ্চ এবং বাউন্ডের কিছু মিল রয়েছে তুমি ব্রাঞ্চ এবং বাউন্ড করার জন্য সর্বোত্তম প্রথম অনুসন্ধান দেখতে পারো এই শর্তে যে সমস্ত প্রান্তের খরচ সমান এখানে জোর দিয়ে বলা যায় যদি সমস্ত প্রান্তের খরচ সমান হয় তাহলে তুমি কেবলমাত্র স্তরে স্তরে নেমে যাবে কারণ প্রথম স্তর খরচ হল 1 দ্বিতীয় স্তর খরচ 2 তৃতীয় স্তর খরচ হল 3 এবং এরকম চলবে এবং আরও অনেক কিছু সুতরাং গভীরতার প্রথম অনুসন্ধান হল ব্রাঞ্চ এবং বাউন্ডের একটি বিশেষ ক্ষেত্রে যেখানে সমস্ত প্রান্ত খরচ সমান যখন প্রান্ত খরচ সমান না হয় তখন ব্রাঞ্চ এবং বাউন্ড হল সেরা প্রথম অনুসন্ধানের একটি নির্দিষ্ট বিশেষীকরণ দুঃখিত এটি গভীরতার প্রথম অনুসন্ধানের একটি সাধারণীকরণ সুতরাং তোমাকে নিজেকে বোঝাতে হবে যে এটি তোমাকে একটি সর্বোত্তম সমাধান দেবে কিন্তু এতে এটি নেই অবশ্যই আমি বলেছিলাম যে আমরা একটি হিউরিস্টিক ব্যবহার করতে যাচ্ছি যা একটি ন্যূনতম খরচ সমাধান ব্যবহার করে তবে এটির দিকনির্দেশের অনুভূতি নেই সুতরাং আমি একটি খুব ছোট উদাহরণ দিয়ে ব্যাখ্যা শুরু করি আপনি যদি এই শহরের মানচিত্রে এক ধরণের জিনিস করছেন এবং যদি এটি আপনার স্টার্ট নোড হয় এবং এটি সেই মানচিত্র যা তুমি দেখছো এবং এটি আমরা বলি এটি স্কেল করার জন্য যার মানে প্রান্তের দৈর্ঘ্য আমি যেটি আঁকছি তা আসলে প্রান্তের দৈর্ঘ্য সুতরাং ধরা যাক তোমার কাছে এমন কিছু জায়গা আছে তুমি এই স্টার্ট নোড যোগ করো এবং তারপর অবশ্যই এখানে একটি নোড আছে এসো আমরা দেখে নেই এখানে কিছু নোড আছে এবং এটি একটি গোল নোড হতে পারে ব্রাঞ্চ এবং বাউন্ড এখানে কি করবে ব্রাঞ্চ এবং বাউন্ড আচরণ প্রদর্শন করবে কি এটি গ্রাফের এই সমস্ত অংশটি খুঁজে দেবে কারণ এটিই এর কাজ সস্তা আংশিক সমাধানকে প্রসারিত করো সমস্ত সস্তা সমাধান গ্রাফ এই অংশে রয়েছে সুতরাং এটি এই অন্বেষণ করবে এটা অন্বেষণ করবে এবং সমস্ত সম্ভাব্য সংমিশ্রণ যা অবশ্যই একটি বুদ্ধিমান দৃষ্টিভঙ্গি রয়েছে বা তুমি দেখতে পাবে যে এটি করা খুব ভালো জিনিস নয় এটি অবশেষে একটা গ্যারান্টি দেবে এটি আমাকে সর্বোত্তম সমাধান খুঁজে পেতে সাহায্য করবে যেমন এখান থেকে যদি অন্য পথ থাকে যেটা এভাবে যায় যেটা লম্বা হয় এটি আমাকে সংক্ষিপ্ততম পথটি খুঁজে পেতে দেবে কিন্তু অনেক অপ্রয়োজনীয় এবং ফালতু অনুসন্ধান করার পরে মূলত মানচিত্রের এই অংশে এর কোন দিকনির্দেশনা নেই আমরা এই অংশে মনোনিবেশ করছি সর্বোত্তম সমাধান খুঁজছি এবং এই প্রক্রিয়ায় আমরা এই অংশটি ভুলে গেছি দ্রুত সমাধান খুঁজে বের করা সুতরাং পরবর্তী ক্লাসে আমরা এই দুটিকে একত্রিত করব আমরা দেখব যে কিভাবে আমরা ব্রাঞ্চ এবং বাউন্ড এর সাথে একত্রিত করতে পারি যদি তুমি মনে করো তবে এটি সর্বোত্তম ছিল সবথেকে ভালো প্রথম অনুসন্ধান আমরা আবার একটি হিউরিস্টিক ফাংশন চালু করব এবং একটি অ্যালগরিদম দেখার জন্য একটি গ্রাফে কাজ করার এই ডায়াস্টেস ফ্রেমটি ব্যবহার করার চেষ্টা করব যা একটি স্টার অ্যালগরিদম নামে পরিচিত একটি অ্যালগরিদম তাই আজ আমি এখানে থামব এবং আমরা পরবর্তী ক্লাসে এই A স্টার অ্যালগরিদমটি দেখবো